নমস্কার আমরা শেষ ক্লাসে সুপারপজিশন থিওরেম এবং উৎস এর রূপান্তর সম্পর্কে আলোচনা করেছি আমরা এসি সার্কিট বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন থিওরেমগুলি নিয়ে আলোচনা করবো আজকে আমরা থেভেনিনThevenin's নর্টনের Norton's উপপাদ্য এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম সম্পর্কে আলোচনা করবো এসি সার্কিট বিশ্লেষণের ক্ষেত্রে এই থিওরেমগুলি নিয়ে আলোচনা করা যাক প্রথমে আমরা থেভেনিন এবং নর্টনের থিওরেম নিয়ে আলোচনা করবো এসি সার্কিট নিয়ে বিশ্লেষণের সময় আমরা নর্টনের এবং থেভেনিনের সমতুল্য সার্কিট নির্ণয় করার চেষ্টা করব সুতরাং এই ক্ষেত্রেও আমরা থিভেনিন এবং নর্টন এর থিওরেমগুলি এসি সার্কিটে একইভাবে প্রয়োগ করবো যেমন ডিসি সার্কিটের ক্ষেত্রে করেছি এখন আমরা আগেই আলোচনা করেছি যদি ভিন্ন কম্পাঙ্কের উৎস থাকে তাহলে আমাদের ভিন্ন কম্পাঙ্কের জন্য আলাদা সার্কিট তৈরি করতে হবে এবং তারপর তথ্যটি বিশ্লেষণ করতে হবে এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সিগুলির জন্য পৃথক সার্কিট তৈরি করতে হবে এবং তারপরে অবশেষে আমরা সার্কিটটি সমাধান করার জন্য সুপারপজিশন থিওরেম ব্যবহার করব এখন আমরা সমতুল্য সার্কিটের মাধ্যমে একটি ফ্রিকোয়েন্সি ডোমেনের জন্য থেভেনিন এবং নর্টনের থিওরেম বোঝার চেষ্টা করবো থেভেনিন বা নর্টনের সমতুল্য সার্কিটটি কিছুই নয় সুতরাং আমরা কীভাবে থেভেনিন সমতুল্য এবং নর্টন সমতুল্য সার্কিট তৈরি করব ডিসি সার্কিট এর ক্ষেত্রে যেভাবে বিশ্লেষণ করেছি এখানে আমরা একই পদ্ধতি ব্যবহার করবো যেখানে আমাদের একটি লিনিয়ার সার্কিট থাকবে এই লিনিয়ার সার্কিটটি থেভেনিন সমতুল্য সার্কিট এর সাহায্যে উপস্থাপন করা হবে আমাদের কাছে থেভেনিন ভোল্টেজের সঙ্গে শ্রেণী সমবায়ে থেভেনিন ইম্পিড্যান্স রয়েছে একইভাবে নর্টনের সমতুল্য সার্কিট এর ক্ষেত্রে লিনিয়ার সার্কিটটি সমতুল্য নর্টন কারেন্ট এর সঙ্গে সমান্তরাল সমবায়ে নর্টন ইম্পিড্যান্স হবে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই দুটি সার্কিট যা থেভেনিনের সমতুল্য এবং নর্টনের সমতুল্য একে অপরের দ্বৈত এবং থিভেনিন ভোল্টেজ হল VTℎ ZNIN এবং উভয় ক্ষেত্রেই আমাদের থেভেনিনের ইম্পিড্যান্স এবং নর্টনের ইম্পিড্যান্স একই হবে এইভাবে আমরা থেভেনিনের সমতুল্যকে Thevenin's equivalent নর্টনের সমতুল্যে রূপান্তর করতে পারি এখন কয়েকটি উদাহরণের সাহায্যে এই সমীকরণগুলি বোঝার চেষ্টা করা যাক প্রথমত আমরা উদাহরণস্বরূপ প্রদত্ত সার্কিটের a এবং b টার্মিনাল জুড়ে থেভেনিন সমতুল্য নির্ণয় করার জন্য থেভেনিনের উপপাদটি ব্যবহার করব সুতরাং এখানে আমাদের প্রথম ZTℎ এর মান নির্ণয় করতে হবে ZTℎ হলো সার্কিটটির ইম্পিড্যান্স যখন a এবং b টার্মিনাল থেকে দেখা হবে এবং ভোল্টেজ সোর্স এর মান 0 তে নির্ধারণ করতে হবে ভোল্টেজ সোর্স 0 তে নির্ধারণ করতে হবে এর মানে হল ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট হবে এবং কারেন্ট সোর্স ওপেন সার্কিট হবে এক্ষেত্রে আমাদের ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট অবস্থায় রয়েছে যখন আমরা এই নির্দিষ্ট সার্কিটটি টপোলজিকাল জ্ঞানের সাহায্যে পুনর্বিন্যাস করবো তখন আমরা জানতে পারবো যে এই সার্কিটটির 8 Ω রোধ এবং −j6Ω ইম্পিড্যান্স দুটি সমান্তরাল সমবায়ে রয়েছে এবং তারপর অপর 4Ω and j12Ω ইম্পিড্যান্স দুটি সমান্তরাল সমবায়ে রয়েছে এবং এই কম্বিনেশন দুটি শ্রেণী সমবায়ে রয়েছে তাহলে আমাদের সার্কিট কেমন দেখতে হবে এখন সার্কিটটি দেখতে চিত্রটির মতো হবে f এবং d বিন্দু দুটি শর্ট সার্কিট হবে সুতরাং তারা একসঙ্গে যুক্ত অবস্থায় থাকবে সুতরাং আমরা যদি সার্কিটটিতে ফিরে যাই তাহলে f এবং d শর্ট সার্কিট হবে না কারণ আমাদের ভোল্টেজ সোর্সকে শর্ট সার্কিট করতে হবে এখন আপডেটেড সার্কিটটি চিত্রে দেখানো হয়েছে যেখানে Z1 এর মান হবে Z1 j6 8 j68 j68288 j384 এবং Z2j12 4j124j12436j12 থেভেনিন সমতুল্য রোধ হল ZThZ1Z2648 j264 সুতরাং আমরা এখন থেভেনিন সমতুল্য সার্কিট পেয়েছি পরবর্তী কাজটি হল থেভেনিন ভোল্টেজ নির্ণয় সুতরাং থেভেনিন ভোল্টেজ a এবং b টার্মিনাল জুড়ে ভোল্টেজ ছাড়া কিছুই নয় সুতরাং কীভাবে সমাধান করবো আমরা প্রথমে I1 এবং I2 কারেন্ট নির্ণয় করার চেষ্টা করব I1 d f বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং I2 ডানদিকের বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে I1120∠758 j6AI2120∠754j12A bcdeab লুপ জুড়ে KVL প্রয়োগ করে পাই VTh 4I2I10 এবং তারপর আমরা যদি সমাধান করি VTh4I2j6I1 480∠754j12720∠75908 j6 3795∠34372∠20187 3795∠22031V এখন আমরা থেভেনিন ইম্পিড্যান্স এর মান পেয়েছি যেটা হল Zth এবং তারপর আমাদের VTh এর মান নির্ণয় করতে হবে এখন আমরা থেভেনিন সমতুল্য সার্কিটটি অঙ্কন করতে পারবো সুতরাং VTh এবং শ্রেণী সমবায়ে ZTh পেয়েছো ZTh এর মান আমরা গননা করেছি এখন অন্য আর একটি উদাহরন নেওয়া যাক যেখানে আমাদের সার্কিটটির সমতুল্য থেভেনিন সার্কিট নির্ণয় করতে হবে এখানে আমরা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেখতে পাচ্ছি এখন VThনির্ণয় করার জন্য আমাদের কি করার প্রয়োজন a এবং b টার্মিনাল অ্যাক্রোশে ভোল্টেজ এর মান নির্ণয় করতে হবে সুতরাং কি ভাবে নির্ণয় করবো আমরা যদি চিত্রটি দেখি তাহলে যেটা কারেন্ট সোর্স এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এর মান সমান I0 05 I0 আমরা এই নোডে KCL প্রয়োগ করব সুতরাং আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি 15I005I0I010A এখন আমাদের ডানদিকের লুপটিতে KVL প্রয়োগ করা প্রয়োজন সুতরাং যদি আমরা KVL প্রয়োগ করি তাহলে আমরা সহজভাবে লিখতে পারি I02 j405I04j3VTh0 অথবা VTh102 j4 54j3 j55 সুতরাং থেভেনিন ভোল্টেজ হল VTh55∠ 90V পরবর্তী কাজটি হল আমাদের Zth এর মান নির্ণয় করতে হবে সুতরাং আমরা Zth নির্ণয় করার জন্য স্বতন্ত্র কারেন্ট এর সোর্সটি সরিয়েছি যদি আমরা কারেন্ট সোর্সটি সরাই তাহলে আপডেটেড সার্কিটটি চিত্রটির মতো দেখতে হবে এখন আমরা a b টার্মিনাল জুড়ে 3A এর কারেন্ট সোর্স প্রয়োগ করেছি আমরা 3A নিয়েছি এটা একটা আরবিটারি মান আমরা যেকোনো মান নিতে পারি থেভেনিন ইম্পিড্যান্স হল ZThVsIs আমরা নোডটিতে KCL প্রয়োগ করে পাই 3I005I0I02A এখন আমাদের ডান দিকের লুপটিতে KVL প্রয়োগ করবো যে লুপটি তোমরা এখানে দেখতে পাচ্ছো সুতরাং KVL প্রয়োগ করে পাই VsI04j32 j426 j অতএব ZThVsIs26 j34 j0667 এখন এই নির্দিষ্ট উদাহরণে আমাদের I0 এর মানটি নির্ণয় করতে হবে I0 হল নর্টন থিওরেম এ a b বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সুতরাং প্রথমে নর্টনের সমতুল্য সার্কিট এর জন্য আমাদের a b টার্মিনাল থেকে লোডটি অপসারণ করতে হবে এখন আমাদের কী নির্ণয় করা উচিত আমাদের নর্টনের সমতুল্য সার্কিট এর ইম্পিড্যান্স নির্ণয় করতে হবে যেটা হল ZN যখন আমাদের ZN এর মান নির্ণয় করতে বলবে তখন আমাদের প্রথমে কি করতে হবে আমাদের ভোল্টেজ সোর্সকে শর্ট সার্কিট এবং কারেন্ট সোর্সকে ওপেন করতে হবে আমরা চিত্রটিতে আপডেটেড সার্কিটটি পাবো এখন আমরা যদি এই নির্দিষ্ট অংশটি দেখি এটি হল 8 এর রোধ যেটা ক্যাপাসিটর থেকে আসছে j2 রিয়াক্ট্যান্স এর সঙ্গে শ্রেণী সমবায়ে রয়েছে এবং তারপর 10 এর রোধ এবং j4 রিয়াক্ট্যান্স ইন্ডাকট্যান্স থেকে আসছে আমাদের কাছে ভোল্টেজ সোর্স আছে এবং এটা শর্ট সার্কিট করা হয়েছে এই পা সম্পূর্ণরূপে শর্ট সার্কিট হবে এবং এক্ষেত্রে ZN5 সুতরাং আমরা কি বলতে পারি আমাদের নর্টনের সমতুল্য ইম্পিড্যান্স হল 5Ω পরবর্তী কাজটি হলো আমাদের IN এর মান নির্ণয় করতে হবে IN এর মান নির্ণয় করার জন্য আমরা a এবং b টার্মিনাল শর্ট সার্কিট করবো এবং তারপর আমরা INএর মানের জন্য সমাধান করবো এখন এই চিত্রটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট সোর্সটি দুটি লুপ এর মধ্যে রয়েছে সুতরাং আমরা কি তৈরি করতে পারি আমরা সুপার মেশ তৈরি করতে পারি কারণ উভয় মেশে কারেন্ট সোর্সটি রয়েছে 2 এবং 3 নম্বর মেশ নিয়ে আমরা একটি সুপার মেশ তৈরি করতে পারি তারপর আমরা মেশ এর সমীকরণটি লিখতে পারবো মেশ 1 থেকে পাই j40I118j2 I28 j2I310j40 সুপার মেশ থেকে পাই I118j2 I213 j2I310j40 মেশ 2 এবং 3 এ কারেন্ট সোর্স এর জন্য নোড a তে পাই I3I23 আমরা প্রথম দুটি সমীকরণ যোগ করে পাই j405I20 অতএব I2j8 এবং তারপর তোমরা উপরের সমীকরণ I2 এর মান বসিয়ে দিতে পারো এবং এখন আমরা I2 এর মান এই সমীকরণ এর মধ্যে বসিয়ে পাই I3I233j8 নর্টন কারেন্ট হল INI33j8 নর্টন সমতুল্য সার্কিটটি দেখানো হয়েছে এবং কারেন্ট ডিভিশন থেকে পাই I05520j15IN3j85j31465∠3848A এখন আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এর আরেকটি থিওরেম নিয়ে আলোচনা করব ডিসি সার্কিট এর ক্ষেত্রে আমরা RL লোডের জন্য বিদ্যুৎ সরবরাহকারী নেটওয়ার্ক দ্বারা সর্বোচ্চ পাওয়ার বিতরণের সমস্যা সমাধান করেছি এখন আমরা কিভাবে সমাধান করবো আমরা গাণিতিকভাবে সমাধান করেছি এবং প্রথম সারকিটটি থেভেনিন সমতুল্য সার্কিট দ্বারা নির্ধারণ করা হয়েছে এবং গাণিতিক ভাবে আমরা প্রমান করতে পারি যে লোডের রোধ থেভেনিন রোধ এর সঙ্গে সমান হলে লোড এ সর্বোচ্চ পাওয়ার পাওয়া যাবে সুতরাং এটি আমরা ডিসি সার্কিট এর ক্ষেত্রে প্রমাণ করেছি এখন আমরা একই ধারণা এসি সার্কিটের ক্ষেত্রে প্রয়োগ করব যদি এসি সোর্স সার্কিটের মধ্যে যুক্ত থাকে তাহলে আমরা সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফারের শর্ত নির্ণয় করার চেষ্টা করব এখন আমরা সার্কিটটি লিনিয়ার সার্কিট হিসেবে বিবেচনা করবো আমাদের কাছে ZL লোড যুক্ত রয়েছে সুতরাং প্রথমে এই লিনিয়ার সার্কিটটিকে থেভেনিন সমতুল্য সার্কিটে রূপান্তর করবো সুতরাং আমাদের কাছে Zth এর সঙ্গে শ্রেণী সমবায়ে Vth থাকবে এবং ZL থেভেনিন সমতুল্য টার্মিনালে যুক্ত থাকবে এখনে সাধারনত লোডকে ইম্পিড্যান্স দ্বারা নির্ধারণ করা হয় সুতরাং এই কারনে এখানে আমরা লোড ZL দ্বারা নির্ধারণ করেছি এখন ZL এবং Zth আয়তক্ষেত্রাকার ফর্মে প্রকাশ করা যাক সুতরাং আমরা কি লিখতে পারি আমরা Zth কে লিখতে পারবো Rth j Xth সুতরাং আমরা Zth সমান Rth j Xth লিখতে পারি মূলত এটি Rth j Xth এবং ZL সমান RL j XL এখন আমরা ZL রোধ এবং Zth কে রেজিস্ট্যান্স এবং রিয়াক্ট্যান্স এই দুটি উপাংশে বিভাজন করতে পারি এখন আমাদের লোডের মধ্য দিয়ে প্রভাবিত কারেন্ট নির্ণয় করতে হবে সুতরাং কারেন্ট এর মান কত কারেন্ট হল Vth Zth ZL ছাড়া কিছুই না সুতরাং এটি হল Zth ZL এখন আমরা কেবল Zth এবং ZL কে আয়তক্ষেত্রাকার ফর্মে রূপান্তরিত করবো তাহলে খুব সাধারণভাবে আমরা Rth j XTh RL j XL লিখতে পারি সুতরাং আমরা এখন I এর মান পেয়েছি লোডে গড় পাওয়ার সরবরাহের মান কি হবে রোধের গড় পাওয়ার সরবরাহ P সমান 1 2 I2 R লিখতে পারি সুতরাং I যদি RMS মান হয় তখন আমাদের IRMS2 R লিখতে হবে এটি হল লোডেরগড় পাওয়ার সরবরাহের মান সুতরাং এক্ষেত্রে P সমান12 I2 R হবে এর মানে লোডে পাওয়ার সরবরাহের মান 2 যেখানে R সমান RL তারপর আমরা I কে Vth Zth এবং ZL এর টার্মসে লিখতে পারি এবং পাওয়ার P কে Vth RL এবং Rth আকারে লিখতে পারি যা স্লাইড এ দেখানো হয়েছে এখন পরবর্তী কাজটি কি আমাদের কাজ হল লোড প্যারামিটার RL এবং XLকে নিয়ন্ত্রন করা P এর এই মানটি হল সর্বচ্চো কিভাবে P এর সর্বচ্চো মানটি পাবো এর জন্য ΔPΔRL এবং ΔPΔXL সমান 0 হবে এই সমীকরণে আমরা ΔPΔRL এবং ΔPΔXL মান নির্ণয় করবো আমরা কি লিখতে পারি ΔPΔRL সমান Vth2 RLXthXL Rth RL2 Xth XL22 এই সমীকরণটি কে XL সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা এই মানটি পাবো একইভাব যখন আমরা পাওয়ার P কে RL এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তখন স্লাইডে দেখানো এক্সপ্রেসন পাবো এখন আমরা যদি ΔPΔXL সমান 0 সেট করি তাহলে কি ঘটবে সুতরাং এটা 0 হবে না আবার এটাও হবে না সুতরাং Xth XL সমান 0 হতে পারে যখন আমরা Xth XL সমান 0 সেট করবো তখন আমরা Xth XL শর্তটি পাবো এই এক্সপ্রেশনের এই নির্দিষ্ট অংশটি সমাধান করলে আমরা RL Rth2 Xth XL2 পাবো এখন আমরা Xth XL এই সমীকরণে বসাব আমরা এটি সরল করলে RL সমান Rth পাবো এখন আমরা এই শর্তটির জন্য সর্বচ্চো পাওয়ার পেয়েছি XL সমান Xth হবে এবং RL সমান Rth হবে আমরা এখন কি লিখতে পারি সর্বচ্চো গড় পাওয়ার এর জন্য ZL এমন ভাবে নিতে যে এই XL Xth এবং RL Rth হতে হবে অথবা আমরা ZL RL jXL Rth jXth লিখতে পারি এটা কিছুই না Zth এর কমপ্লেক্স কনজুগেট সুতরাং আমরা সহজ ভাবে বলতে পারি যে ZL হল থেভেনিন ইম্পিড্যান্স এর কমপ্লেক্স কনজুগেট এখন সর্বচ্চো কত পরিমান পাওয়ার ট্রানস্ফারড হবে এক্ষেত্রে সর্বচ্চো পাওয়ার Pmax সমান Vth2 8Rth হবে আমরা কিভাবে পেলাম আমরা RL Rth এবং XL Xth বসাব সুতরাং যাই হোক এটি 0 হবে এটা সমান 4Rth2 হবে এবং তারপর আমরা নিউম্যারেটর সমান Vth2 Rth 2 পাবো সুতরাং একটি Rth কেটে যাবে এবং অবশেষে আমরা Vth2 8Rth পাবো সুতরাং এটিই আমরা সর্বাধিক পাওয়ার ট্রান্সফার এর শর্ত হিসাবে পেলাম সুতরাং আমরা যদি ডিসি সার্কিট এর সঙ্গে তুলনা করি তাহলে এটি কিছুটা ভিন্ন কারন ইম্পিড্যান্স এর মধ্যে রিয়াক্টিভ উপাংশের জন্য এখন এসি এর ক্ষেত্রে যদি আমাদের রিয়েল লোড হয় তখন শর্ত কি হবে XL সমান 0 বসিয়ে সর্বাধিক পাওয়ার ট্রান্সফার এর শর্তটি পাবো আমরা মানটি কোথায় বসাবো আমরা এখানে XL সমান 0 বসাবো এখন আমরা কি পাবো RL Rth2 Xth2 হবে ডিসি এর ক্ষেত্রে RL সমান Rth বসিয়ে সর্বাধিক পাওয়ার পাবো কিন্তু এসি এর ক্ষেত্রে RL এর মান সমান Rth2 Xth2 এর অর্থ কি এর অর্থ হল বিশুদ্ধ রেজিস্টিভ এর প্রতি পাওয়ার ট্রান্সফার সর্বাধিক হবে এক্ষেত্রে রোধ থেভেনিন ইম্পিড্যান্স এর মানের সঙ্গে সমান হবে এখন আমারা সর্বাধিক পাওয়ার ট্রান্সফার এর ধারনা ব্যবহার করে লোড ইম্পিড্যান্স ZL এর মান নির্ণয় করবো যেটা সার্কিট থেকে প্রাপ্ত সবাধিক ড্র করে দেয় এখন আমরা যদি সার্কিটটি দেখি তাহলে আমাদের কাছে 10∠0° ভোল্টেজ প্রয়োগ রয়েছে এবং 4Ω এর রোধ ভোল্টেজ উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে রয়েছে যেটি শ্রেণী সমবায়ে থাকা 8Ω রোধ এবং ক্যাপাসিটর থেকে প্রাপ্ত রিয়াক্ট্যান্স j6 এর সঙ্গে সমান্তরাল সমবায়ে আছে এবং সমস্ত অংশটি ইন্ডাক্টরের রিয়াক্ট্যান্স j5Ω এর সঙ্গে সমান্তরাল সমবায়ে রয়েছে এখন লোড ZL টার্মিনাল জুড়ে যুক্ত রয়েছে সুতরাং প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের লোড টার্মিনাল এর সাপেক্ষে থেভেনিন সমতুল্য রোধ নির্ণয় করার প্রয়োজন সুতরাং প্রথমে আমরা সার্কিট থেকে লোড আলাদা করবো যখন আমরা আলাদা করবো এই রকম সার্কিট পাবো যেখানে 10 V 4Ω 8Ω এবং j6 এবং j 5 যুক্ত রয়েছে আমরা এই রকম সার্কিট পাবো থেভেনিন ইম্পিড্যান্স নির্ণয় করার জন্য আমাদের এটি শর্ট সার্কিট করতে হবে এই 4Ω এর রোধ শ্রেণী সমবায়ে থাকা 8Ω রোধ এবং রিয়াক্ট্যান্ট j6 Ω এর সঙ্গে সমান্তরাল সমবায়ে রয়েছে সুতরাং যদি আমরা এটি সমাধান করি তাহলে এটির সমান্তরাল সমবায়ে ফলাফল থেকে প্রাপ্ত মান এবং ইন্ডাকট্যান্সএর রিয়াক্ট্যান্ট j5Ω যোগ হবে তারপর আমরা Zth সমান 2933 j 4467 Ω পাবো সমাধানের দ্বারা আমরা এই Zth এর মান পাবো এখন আমাদের Vth এর মান নির্ণয় করা প্রয়োজন কিভাবে আমরা Vth এর মান নির্ণয় করার জন্য সক্ষম হবো এটি হল সহজ সার্কিট যেখানে আমরা ভোল্টেজ ডিভিশনের ধারনা ব্যবহার করতে পারি এবং Vth এর মান নির্ণয় করতে পারি Vth হল 8 j 6 410 যখন আমরা সমাধান করবো Vth সমান 7454 ∠ 103 V পাবো এখন আমরা Vth এবং Zth এর মান পেয়েছি পরবর্তী কাজটি হল আমাদের ZL এর মান নির্ণয় করা এটা হল টার্মিনাল জুড়ে থেভেনিন সমতুল্য বা ইকুইভ্যালেন্ট এর রোধ সর্বাধিক ট্রান্সফার এর জন্য ZL এর মান কত ZL হল Zth এর কমপ্লেক্স কনজুগেট সুতরাং ZL এর মান কত হবে সাধারনত আমরা Zth এর কমপ্লেক্স কনজুগেট নিয়ে ZL মান নির্ণয় করতে পারি যেটা হল 2933 j 4467Ω আমরা এই লোড ইম্পিড্যান্স টা দেখতে পারি আমরা সহজে থেভেনিন সমতুল্য সার্কিট তৈরি করেও নির্ণয় করতে পারি সুতরাং এর সঙ্গে আমরা আজকের ক্লাস বন্ধ করতে পারি এই ক্লাসে আমরা সর্বাধিক পাওয়ার ট্রান্সফার থিওরেম নিয়ে আলোচনা করেছি এসি সার্কিট বিশ্লেষণ এর মাধ্মে নর্টন এবং থেভেনিন থিওরেম নিয়ে আলোচনা করেছি সুতরাং পরবর্তী বক্তৃতায় আমরা ম্যাগনেটিকালী কাপেলড সার্কিট সম্পর্কে আলোচনা করব